সুস্বাগতম এটি 46 নম্বরের বক্তৃতা এবং আজ আমরা লিনিয়ার অ্যালজেব্রার আইগেনভ্যালিউস এবং আইগেনভেক্টরদের নিয়ে আলোচনা করব সুতরাং আমরা এই আইগেনভ্যালু এবং আইগেনভেক্টরগুলি নিয়ে আলোচনা করব এবং তাদের জ্যামিতিক ব্যাখ্যা এবং তারপরে আইগেনভ্যালু এবং আইগেনভেক্টরগুলি মূল্যায়নের জন্য কয়েকটি সহজ উদাহরণ দেখব সুতরাং কোনও ম্যাট্রিক্সের আইগেনভ্যালু এবং আইগেনভেক্টর কী এখানে আমাদের ধরি একটি সাধারণ ম্যাট্রিক্স এবং তারপরে আমরা এই দুটি ভেক্টর ধরি u এবং অন্যটি হল এবং এর সাথে যদি আমরা এই A এবং u এর প্রোডাক্টা টি এখানে গণনা করি আমাদের এখানে আছে 𝐴 এবং তারপরে আমাদের এই u আছে

কিন্তু যদি আমরা এই প্রোডাক্টটা ভেক্টর v এর সঙ্গে করি তাহলে আর ঠিক সেই কারনেই আমরা আইগেনভ্যালু এবং আইগেনভেক্টর এর এই ভূমিকাতে যাব সুতরাং আমরা যদি জ্যামিতির মত করে এটি দেখি তাহলে কি ঘটছে এখানে আমাদের এই x অক্ষ এবং y অক্ষ আছে সুতরাং এই ভেক্টর v যা এখানে দেওয়া হয়েছে ঠিক এটি এবং তারপরে Av এই প্রোডাক্টটির পরে এটি কেবল 2 গুন হবে সুতরাং এটি হল ভেক্টর এই প্রস্থের দৈর্ঘ্য এই v এর দৈর্ঘের দ্বিগুণ এই ভেক্টরটি হল এই প্রস্থের দৈর্ঘ্য এই v এর দৈর্ঘের দ্বিগুণ আমাদের এই Av রয়েছে এবং মজার ব্যাপার হল এই Av এবং v এর একই দিক রয়েছে কিন্তু তাদের দৈর্ঘ্য আলাদা এখানে এখন এটি গুনের পরে সেটা আগের ভেক্টর v এর দ্বিগুণ হয় তবে এই ক্ষেত্রে এই u ভেক্টর এটি হল u ভেক্টর এবং এই A গুন u এটা হবে সুতরাং আমাদের তেমন কোনো সম্পর্ক নেই যে গুণের পরে ভেক্টরের দিকটি একই থাকে এখন আমাদের সম্পূর্ণ ভিন্ন একটি ভেক্টর Au রয়েছে আমাদের আগ্রহ শুধুমাত্র এই u এর সাথে A তা নয় আমাদের আগ্রহ এমন ভেক্টরদের জন্য যাদেরকে ম্যাট্রিক্সের সাথে গুণ করলে তার দিকটি পরিবর্তন হয় না মূল ভেক্টর v এর সাথে সমান্তরাল হয় এটাই আমরা খুঁজছি এবং এগুলি প্রকৃতপক্ষে আইগেনভেক্টর নামে পরিচিত এবং এই সংখ্যাটি এখানে এসেছে যা আইগেনভ্যালু হিসাবে পরিচিত এটিই হল আজকের বক্তৃতার বিষয়বস্তু এবং আমরা এই আইগেনভ্যালু এবং আইগেনভেক্টর সম্পর্কে এখন বিশদে আরও কিছু দেখব এখানে গাণিতের আনুষ্ঠানিক সংজ্ঞা হল ধরি A একটি যেকোন স্কোয়ার ম্যাট্রিক্স এন্ট্রি গুলি রিয়াল হতে পারে বা ম্যাট্রিক্স A এর এন্ট্রিগুলি জটিলও হতে পারে একটি স্কেলার 𝜆 কে বলা হয় A এর আইগেনভ্যালু যদি সেখানে কোন ননজিরো ভেক্টর থাকে তবে তাও এখানে এই ননজিরোটিও গুরুত্বপূর্ণ যদি এইরকম একটি ননজিরো ভেক্টর থাকে 𝐴𝑥 𝜆𝑥 এটি ঠিক আমাদের আগের উদাহরণগুলিতে যা দেখেছি তার সমান সুতরাং আমাদের যদি এমন একটি ভেক্টর x থাকে যার এই প্রদত্ত ম্যাট্রিক্স A এর সাথে যার গুণ করলে হল 𝐴𝑥 তবে এই 𝜆 গুন 𝑥 এই 𝜆 টি হল স্কেলার বা রিয়েল সংখ্যা বা একটি জটিল সংখ্যা সুতরাং এখানে এই 𝐴𝑥 𝜆𝑥 এটি একটি গুরুত্বপূর্ণ সমীকরণ যা নিয়ে আমরা আজ কথা বলব সুতরাং এটি এখন এই আইগেনভেক্টরটির সংজ্ঞা যা এই x কে আইগেনভেক্টর এবং বলা হয় এই 𝜆 কে আইগেনভ্যালু বলা হয় সুতরাং এটি হল আইগেনভেক্টর এবং এটি সর্বদা ননজিরো হতে হবে অন্যথায় 0 সর্বদা সিদ্ধ হবে সুতরাং আমরা এখানে ননজারো ভেক্টর খুঁজছি যাকে আইগেনভেক্টর বলা হয় এবং এটিকে আইগেনভ্যালু বলা হয় সুতরাং এখন ভেক্টর x হল এই আইগেনভ্যালু 𝜆 এর সাথে যুক্ত আইগেনভেক্টর এবং এখন দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট জ্যামিতিকভাবে যা আমরা ইতিমধ্যেই আগের উদাহরনে দেখেছি যে ম্যাট্রিক্স A এর একটি আইগেনভেক্টর হল একটি ননজিরো ভেক্টর x এই ℝ𝑛 এ যেখানে ভেক্টর x এবং এই 𝐴𝑥 সমান্তরাল এটি আমরা আগে উদাহরনেও দেখেছি যে এই ভেক্টর v এবং ভেক্টর Av তারা সমান্তরাল দৈর্ঘ্যটি শুধু আলাদা সুতরাং এখানেও সাধারণভাবে এই আইগেনভ্যালু আইগেনেভেক্টরটির জ্যামিতিক অর্থ হল এই ভেক্টর x এবং এই 𝐴𝑥 উভয়ই সমান্তরাল এবং তাদের দৈর্ঘ্য পরিবর্তন হবে এবং সেইজন্য আমাদের এই আইগেনভ্যালু 𝜆 আছে বীজগণিতভাবে একটি আইগেনভেক্টর x হল একটি নন ট্রিভিয়াল সমাধান কারণ আমরা আইগেনভেক্টর x খুঁজছি যা ননজিরো এর অর্থ হল নন ট্রিভিয়াল সমাধান কারণ x0 সর্বদা এই সমীকরণটি সিদ্ধ করবে সুতরাং আমরা এই 0 সমাধানটিতে আগ্রহী নই আমরা ননজিরো সমাধানে আগ্রহী অর্থাৎ এই Ax সমীকরণের নন ট্রিভিয়াল সমাধানটি 𝜆𝑥 এর সমান অথবা এই আইগেনভেক্টর x এখানে এই A 𝜆I এর নাল স্পেসের একটি ননজিরো ভেক্টর কারণ আমাদের এই সমীকরণটি যেখানে আমাদের A1 𝐴𝑥 𝜆𝑥 রয়েছে সুতরাং এই 𝐴𝑥 𝜆𝑥 আমরা কী করতে পারি আমরা এই 𝜆𝑥 কে বাঁদিকে আনতে পারি তাহলে আমাদের 𝐴 𝜆𝐼 আছে তাহলে আমরা এই আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আনলাম এবং তারপরে x0 সুতরাং মূলত আমরা যা খুঁজছি তা হল আমরা নন ট্রিভিয়াল সমাধানের খোঁজ করছি এই 𝐴 𝜆𝐼 সমীকরণের x বা বরং লিনিয়ার সমীকরণের সিস্টেম 𝐴 𝜆𝐼x 0 এবং এটি ঠিক এই 𝐴 𝜆𝐼 নাল স্পেসের সংজ্ঞা সুতরাং এখানে ম্যাট্রিক্সটি 𝐴 𝜆𝐼 এবং যদি আমরা এই 𝐴 𝜆𝐼 এর নাল স্পেসটির সন্ধান করি সুতরাং এটা x ভেক্টর যার আমরা সন্ধান করছি এটি এই ম্যাট্রিক্স 𝐴 − 𝜆𝐼 নাল স্পেসে এবং যেহেতু এটি ননজিরো তাই নাল স্পেসের এখন একটি 0 ভেক্টর রয়েছে তবে আমরা এর নাল স্পেসে ননজিরো ভেক্টরের জন্য সন্ধান করছি সুতরাং x এই 𝐴 - 𝜆𝐼 এর নাল স্পেসে একটি ননজিরো ভেক্টর এখন স্বাভাবিক প্রশ্ন হল যে এই আইগেনভেক্টরটি কীভাবে গণনা করা যায় এবং কীভাবে এই অর্ডার n এর ম্যাট্রিক্সের সাথে যুক্ত আইগেনভ্যালুগুলি গণনা করব সুতরাং কীভাবে আইগেনভ্যালুগুলি এবং আইগেনভেক্টরগুলির সন্ধান করবেন আমরা এখন সেটা আলোচনা করব সুতরাং এই সমীকরণ 𝐴 𝜆𝐼 𝑥 0 ধরা যাক যা এই ফর্মটিতে 𝜆𝑥𝜆𝑥 সমীকরণ ইিসাবে লেখা এবং এখানে দুটি অজানা রয়েছে অজানাগুলি হল আমাদের 𝜆 বের করতে হবে এবং আমাদের x ও বের করতে হবে এখানে একটি সমীকরণ রয়েছে 𝐴 𝜆𝐼 𝑥 0 বা এটি লিনিয়ার সমীকরণের একটি সিস্টেম এবং আমাদের এই দুটি 𝜆 এবং x অজানা রয়েছে কীভাবে এই দুটি অজানাকে গণনা করা যায় এই অজানাগুলি কি এই 𝐴 𝜆𝐼𝑥0 সমীকরণটি সিদ্ধ করে 𝜆 একটি স্কেলার এবং এই x একটি ভেক্টর যার উপাদানগুলি ঠিক এই n এর সমান হবে যদি ম্যাট্রিক্সটি n x n ম্যাট্রিক্স হয় সুতরাং আমাদের কাছে অন্যান্য তথ্য কী আছে যে আমরা এই নন ট্রিভিয়াল সমাধান x এর সন্ধান করছি সুতরাং এই সমীকরণ 𝐴 𝜆𝐼 এর একটি নন ট্রিভিয়াল সমাধান রয়েছে যা আমরা ইতিমধ্যেই দেখেছি আগের বক্তৃতায় যদি এবং কেবলমাত্র যদি এটা এই সমীকরণকে সিদ্ধ করে তবে কোন সমীকরণ এই 𝐴 𝜆𝐼 এর ডিটারমিন্যান্ট হবে যদি এই ডিটারমিন্যান্টটি 0 হয় তবে আমাদের কাছে একটি নন ট্রিভিয়াল সমাধান হবে ডিটারমিন্যান্টটি যদি 0 এর সমান না হয় তবে একটি ইউনিক সমাধান হবে এবং তা ট্রিভিয়াল সমাধান হবে যার অর্থ এই x টি 0 হবে তবে আমরা এই 𝐴 − 𝜆𝐼𝑥 0 সমীকরণের একটি নন ট্রিভিয়াল সমাধান খুঁজছি এবং সেক্ষেত্রে আমাদের এই শর্ত রয়েছে যে এই 𝐴 − 𝜆𝐼 ম্যাট্রিক্সের এই ডিটারমিন্যান্টটিকে অবশ্যই 0 হতে হবে সুতরাং আমরা আরও একটি শর্ত পেলাম যা কমপক্ষে এখন 𝐴 − 𝜆𝐼 এর ডিটারমিন্যান্ট থেকে কিছু পাওয়ার জন্য আমাদের চালনা করছে সুতরাং যখন আমরা এই ডিটারমিন্যান্টটিকে প্রসারিত করব কারণ এই 𝜆 এখন অজানা A হল প্রদত্ত ম্যাট্রিক্সটি এবং I হল আইডেন্টিটি ম্যাট্রিক্স সুতরাং এই λ টি অজানা যখন আমরা এই det𝐴 − 𝜆𝐼 0 কে বিস্তৃত করি ডিটারমিন্যান্ট কিছুই হয় না তবে এই পলিনোমিয়াল সমীকরণটি সেখানে 𝑐0𝜆𝑛 𝑐1 𝜆𝑛−1 ⋯ 𝑐𝑛 0 হয় এগুলি কোএফিসিয়েন্ট হয় এবং যখন A দেওয়া হবে স্বাভাবিকভাবে এগুলিও দেওয়া থাকে সুতরাং আমাদের এই পলিনোমিয়াল সমীকরণটি আছে এবং তারপরে যদি আমরা এই সমীকরণটি সমাধান করি তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই সমীকরণ এর n রুট গুলি পাব তার মানে 𝜆 গুলির 𝑛 এর মানগুলি এগুলি আলাদাও হতে পারে এবং নাও পারে তারা রিয়েল হতে পারে তারা রিয়েল নাও হতে পারে যাই হোক না সুতরাং এই সমীকরনের সমাধান যাকে ক্যারেক্টারিস্টিক সমীকরণ বলা হয় সুতরাং এই সমীকরণটিকে বলা হয় A ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক সমীকরণ এবং এই সমীকরণটি সমাধানের পরে আমরা সম্ভাব্য 𝜆 গুলি পেতে পারি একবার আমাদের এখানে 𝜆 পেলে আমাদের এই সমীকরণটি 𝐴 𝜆𝐼 𝑥 0 এবং প্রতিটি 𝜆 এর জন্য আমরা এই 𝐴 − 𝜆𝐼𝑥 0 এর সমাধান পেতে পারি এবং লক্ষ্য করুন যে আমাদের 𝜆 যা আমরা এই ডিটার্মিন্যান্ট 0 এই শর্তটি থেকে পাব তাই স্বাভাবিকভাবেই আমরা এই 𝐴 − 𝜆𝐼𝑥 0 এর নন ট্রিভিয়াল সমাধান পাব কারণ ট্রিভিয়াল সমাধানটি আসবে যখন এই ডিটার্মিন্যান্টটি 0 হবে না তবে আমরা 𝜆 টি এমনভাবে পাব যে এই ডিটারমিন্যান্ট 𝐴 𝜆𝐼 0 হয় স্বাভাবিকভাবে এই 𝜆 এর জন্য আমরা এই 𝐴 𝜆𝐼 𝑥 0 এর নন ট্রিভিয়াল সমাধান পেতে পারি সুতরাং এখানে এই ক্যারেক্টারিস্টিক সমীকরণের রুটগুলিকে হুবহু আইগেনভ্যালু বলা হয় কারণ এই λ টি আইগেনভ্যালু সুতরাং একবার আমরা এই ক্যারেক্টারিস্টিক সমীকরণটিকে সমাধান করলে আমরা সবগুলি আইগেনভ্যালু পেয়ে যাব এবং A এর আইগেনভেক্টরগুলি এই লিনিয়ার সমীকরণের হোমোজিনিয়াস সিস্টেমকে সমাধানের মাধ্যমে বের করা যেতে পারে এর অর্থ এটি 𝐴 𝜆𝐼 𝑥 0 সুতরাং আমাদের লিনিয়ার সমীকরণের সিস্টেমটি আবার সমাধান করা প্রয়োজন সুতরাং লিনিয়ার বীজগণিতের এই বক্তৃতার শুরু থেকেই আমি লিনিয়ার সমীকরণের এই সিস্টেমে বারবার জোর দিচ্ছি কারণ প্রতিটি পদক্ষেপে অবশেষে আমরা লিনিয়ার সমীকরণের সিস্টেমটি সমাধান করছি সুতরাং এটি এখন খুবই গুরুত্বপূর্ণ এবং এই 𝜆 এর প্রতিটি মানের জন্য আমাদের সমীকরণ সিস্টেম সমাধান করা প্রয়োজন সুতরাং যদি উদাহরণস্বরূপ আমাদের কাছে 3 টি আলাদা λ থাকে তবে প্রতিটি λ এর জন্য সুতরাং 3 বার আমাদের লিনিয়ার সমীকরণের সিস্টেমটি সমাধান করতে হবে এবং সেগুলি আলাদা আলাদা সমীকরণ হবে কারণ আমাদের আলাদা λ রয়েছে সুতরাং এই ম্যাট্রিক্সটি আলাদা হতে চলেছে এবং আমরা আলাদা আলাদা আইগেনভেক্টর পাব সুতরাং আমরা এখন এই বিষয়ে আরও কথা বলব এবং এই 𝐴 − 𝜆𝐼 এর নাল স্পেস নিয়েও বলব সুতরাং নাল স্পেসের অর্থ হল এই x𝐼 এবং যার মধ্যে 0 টিও রয়েছে কারণ নাল স্পেস 0 টিরও অন্তর্ভুক্ত সুতরাং এখানে নাল স্পেসটিকে 𝜆 আইগেনভ্যালুর আইগেনস্পেস বলা হয় সুতরাং নাল স্পেসে কি আছে নাল স্পেসে সমস্ত আইগেনভেক্টর প্লাস 0 ভেক্টর থাকে কারণ 0 আইগেনভেক্টর নয় সুতরাং এখানে নাল স্পেসে যাকে আইগেনস্পেসও বলা হয় এতে 0 ভেক্টর সহ সমস্ত আইগেনভেক্টরও রয়েছে কারণ 0 স্বাভাবিকভাবেই 𝐴 𝜆𝐼 𝑥 0 এর সমাধান বা নাল স্পেসগুলিতে 0 থাকবে তবে 0 আইগেনভেক্টর নয় কারণ আইগেনভেক্টরকে আমরা ননজিরো হিসাবে চিহ্নিত করি ননজিরো x এই সমীকরণের নন ট্রিভিয়াল সমাধান সুতরাং এখানে অন্য একটি ভাষা যা আমরা পরে ব্যবহার করতে পারি তা হল আইগেনস্পেস সুতরাং আইগেনস্পেস কিছুই নয় 0 ভেক্টর সহ এই সমস্ত আইগেনভেক্টরগুলির সেট সুতরাং আসুন এখানে এই সমস্যাটি দেখা যাক সমস্যা নম্বর 1 এটি হল এই ম্যাট্রিক্স এর আইগেনভ্যালু এবং আইগেনভেক্টরগুলিকে খুঁজে বের করা এটি একটি খুব সাধারণ উদাহরণ যা আমরা এই আইগেনভ্যালু এবং আইগেনভেক্টরগুলি দিয়ে শুরু করি সুতরাং এখানে প্রথমে আমাদের লিখতে হবে ক্যারেক্টারিস্টিক সমীকরণ এবং আমাদের সর্বদা আইগেনভ্যালুগুলি সন্ধান করার জন্য ক্যারেক্টারিস্টিক সমীকরণটি সমাধান করতে হবে এবং তারপরে প্রতিটি ক্যারেক্টারিস্টিক মান বা প্রতিটি আইগেনভ্যালুর জন্য আমাদের সেই সমীকরণের সিস্টেমটি সমাধান করতে হবে আর এখন আমরা সেইভাবে আইগেনভেক্টরগুলি পাব তাই এখানে ক্যারেক্টারিস্টিক সমীকরণটি হল এই 𝐴 − 𝜆𝐼 এর ডিটারমিন্যান্ট সুতরাং 𝐴 𝜆𝐼 তার মানে হল আইগেনভ্যালুগুলি কিছুই নয় শুধু এটির এই ক্যারেক্টারিস্টিক সমীকরনের সমাধান সুতরাং আমাদের এই 𝐴 𝜆𝐼 আছে সুতরাং এবং তারপরে আমাদের এই λI রয়েছে যে শেষে ডিটারমিন্যান্ট হবে সুতরাং λI মানে হল λ 0 0 এবং λ যা কিনা λ এবং এই আইডেন্টিটি ম্যাট্রিক্সের প্রোডাক্ট এবং এটি ডিটারমিন্যান্টটি আমরা এখানে সমাধান করতে চাই সুতরাং ম্যাট্রিক্স কি এখানে ম্যাট্রিক্সটি 2 বিয়োগ λ এবং তারপরে আমাদের এখানে 1 আছে এবং এখানে আমাদের 4 এবং তারপরে 1 এবং λ রয়েছে এটি এখানে ডিটারমিন্যান্ট যা আমরা সরাসরি সর্বদা এই প্রদত্ত ম্যাট্রিক্স A এর জন্য লিখতে পারি তাহলে ক্যারেক্টারিস্টিক সমীকরণটি কীভাবে লিখব এই ম্যাট্রিক্সটির ডিট্যারমিন্যান্ট ডায়াগোনাল থেকে 𝜆 বিয়োগ করার পর সুতরাং ⟹ 𝜆 3 𝜆 2 0 ⟹ 𝜆1 3 𝜆2 −2 সুতরাং এটি এখানে আমাদের ক্যারেক্টারিস্টিক সমীকরণ এবং এর রুটটি হবে আইগেনভ্যালু সুতরাং আইগেনভ্যালুগুলি হল এখানে 1 আইগেনভ্যালু যাকে আমরা 𝜆13 বলছি কারণ এটি এই সমীকরণের সমাধান এবং অন্য একটি আইগেনভ্যালু হবে 𝜆2−2 এবং আইগেনভেক্টরটি এখন এখানে প্রতিটার সাথে সম্পর্কিত সুতরাং প্রথমে এই 𝜆1 3 নেওয়া যাক এটি নেওয়ার সময় আমাদের এখন 𝐴 𝜆𝐼 সমীকরণ সিস্টেমটি তৈরি করতে হবে এবং এই 𝑥 টি এখানে তাই এটি সমীকরণগুলোর সিস্টেম সুতরাং আমাদের ডায়াগোনালগুলো থেকে এই 3 কে বিয়োগ করতে হবে এবং এটি আমাদের ম্যাট্রিক্স হবে এর অর্থ হল 𝐴 − 3𝐼𝑥 0 তাহলে 𝑥 1 1𝑇 𝜆2 −2 𝐴 2𝐼𝑥 0 𝑥 1 − 4𝑇 সুতরাং এখানে অন্য একটি উদাহরণ দেওয়া হয়েছে আইগেনভ্যালু এবং A এর এই আইগেনেভেক্টরগুলি যেগুলি এখানে দেওয়া হয়েছে আবার A একটি খুব সাধারণ ম্যাট্রিক্স আমরা কেবল দেখানোর জন্য নিয়েছি তাই যদি আমরা ক্যারেক্টারিস্টিক সমীকরণ লিখি এটি হবে 0 তাই তার মানে হল আমরা ডায়াগোনাল এন্ট্রি λ থেকে এখানে বিয়োগ করব সুতরাং 𝜆1 1 𝜆2 1 এটি একটি রিপিটেড রুট রিপিটেড রুটের ক্ষেত্রে আমাদের কেবলমাত্র এই আইগেনভ্যালুটি আছে যা 2 বার পুনরাবৃত্তি হয়েছে এবং এখন আমরা এই আইগেনভ্যালুগুলি নিয়ে আমাদের আইগেনভেক্টর গণনা করতে হবে সুতরাং এই মানগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ আইগেনভেক্টর এখানে 𝜆1 1 𝜆2 1 আমরা আবার লিনিয়ার সমীকরণ সিস্টেমটি গঠন করতে পারি যা 𝐴 - 𝜆𝐼 সুতরাং λ এখানে 1 সুতরাং 𝐴 𝐼𝑥 0 তাই সমীকরণের এই সিস্টেমটি এখন আমাদের সমাধান করতে হবে এবং এখন সিস্টেমটি কী 𝐴 𝐼𝑥0 তাই আমাদের ম্যাট্রিক্স এখন 0 এবং 1 এবং 0 হবে এবং তারপরে এখানেও এই 0 এটিই আমাদের x10T সমীকরণের সিস্টেম সুতরাং এটি রো রিডিউস এচেলন এবং ইতিমধ্যেই আমাদের এখানে এই পিভট উপাদানটি রয়েছে তার মানে এই 𝑥2 কোনও ফ্রি ভেরিয়েবল নয় তবে এখানে এই 𝑥1 কারণ প্রথম কলামে কোন পিভট উপাদান নেই সুতরাং এটিকে আমরা ফ্রি ভেরিয়েবল বলি এবং এই ফ্রি ভেরিয়েবলে আমরা যেকোনও মান দিতে পারি সুতরাং এটা 𝑥1 আমরা উদাহরণস্বরূপ কিছু α নির্ধারণ করছি এবং এটা 𝑥2 সমীকরণ আর ইতিমধ্যেই প্রথম সমীকরণ থেকে 𝑥2 কে 0 হিসাবে দেওয়া হয়েছে সুতরাং আমাদের এই α এর উপর কোনও নির্ভরতা নেই x2 সর্বদাই 0 থাকে যা আমরা যে α ই নেই না কেন এটা আমাদের এখন স্বাধীনতা সুতরাং আমাদের সমীকরণের এই সিস্টেমটির সমাধানটি হল 𝑥1 এবং 𝑥2 এটি 𝛼 এবং এটি 1 0𝑇 আমরা যে কোনও α অবশ্যই বেছে নিতে পারি এখানে এবং এটিই সমাধান সুতরাং এই 1 0𝑇 সমাধানের জন্য এখানে জেনারেটর এবং এখন আমাদের কাছে এই 1 0𝑇 রয়েছে যা এর মধ্যে একটি 1 এর সাথে সম্পর্কিত আইগেনভেক্টর এবং এর যে কোনও গুণফলও আইগেনভেক্টর হবে সুতরাং আমরা এখানে দুটি পৃথক আইগেনভ্যালু দেখেছি তবে আমরা কেবল একটি আইগেনভেক্টর পেয়েছি সুতরাং এটিও সম্ভব যা এই সাধারণ উদাহরণের সাহায্যে এখানে দেখা যায় এর উপর আরও আমরা পরে কথা বলব যে 1 এর সাথে সম্পর্কিত কী কী সম্ভাবনা রয়েছে এই আইগেনভ্যালুগুলির কতগুলি আইগেনভেক্টর সম্ভব ইত্যাদি এখানে একটি কেলে হ্যামিল্টন উপপাদ্য রয়েছে যা বলেছে যে প্রতিটি স্কোয়ার ম্যাট্রিক্স তার নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স সমীকরণকে সিদ্ধ করে এটা অন্য একটা ফলাফল যা সরাসরি ক্যারেক্টারিস্টিক্স সমীকরণ থেকে আসে যা প্রতিটি স্কোয়ার ম্যাট্রিক্স তার নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স সমীকরণকে সিদ্ধ করে সুতরাং আমরা জানি যে ক্যারেক্টারিস্টিক্স সমীকরণ যা এই 𝐴 𝜆𝐼 এর ডিটারমিন্যান্ট এর অর্থ এই জাতীয় পলিনোমিয়াল সমীকরণটি হল ক্যারেক্টারিস্টিক্স সমীকরণ এবং এই ফলাফল বলে যে আমরা এর প্রমানে যাব না এই u ম্যাট্রিক্স নিজেই এই ক্যারেক্টারিস্টিক্স সমীকরণকে সিদ্ধ করবে এর অর্থ যদি 𝜆 এর পরিবর্তে যদি আমরা 𝐴 দিয়ে প্রতিস্থাপন করি

সুতরাং এখানে 𝐴𝑛−1 এবং তারপরে এটি এবং তারপর 𝑐𝑛 পর্যন্ত এটি সেই ক্ষেত্রে 𝑐𝑛𝐼 হবে 𝐼 হবে একই আকারের আইডেন্টিটি ম্যাট্রিক্স এটাই কেলে হ্যামিল্টন উপপাদ্যটি যেটা বলেছে যে প্রত্যেকটি স্কোয়ার ম্যাট্রিক্স তার ক্যারেক্টারিস্টিক্স সমীকরণকেও সিদ্ধ করে এবং এর অর্থ A ও এই সমীকরণটি সিদ্ধ করবে সুতরাং এটি 𝜆 এখানে এই A দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে এখানে cn দিয়ে এটি কন্সিস্ট্যান্ট কারণ এখন আমরা ম্যাট্রিকগুলি নিয়ে কাজ করছি সুতরাং এখানে একই অর্ডারের একটি ম্যাট্রিক্স হওয়া উচিত 𝑐0𝐴𝑛 𝑐1 𝐴𝑛−1 ⋯ 𝑐𝑛 𝐼 0 সুতরাং এটি কেলে হ্যামিল্টন থিয়োরেম এর ফলাফল যা আমরা উদাহরণস্বরূপ যাচাই করতে পারি এই খুব সহজ উদাহরণ দিয়ে আমরা নিয়েছি এবং আমরা এর এই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটি দেখব এই কেলে হ্যামিল্টন থিওরেম দিয়ে সুতরাং এই পলিনোমিয়াল ক্যারেক্টারিস্টিক সমীকরণটিকে আমরা আমাদের এই A এর মত করে লিখতে হবে যেটা কিনা শুধু এই ডায়াগোনালগুলি থেকে এই λ এর বিয়োগফল এখন আমরা এই I ডিটারমিন্যান্টের মত করেও লিখতে পারি সুতরাং আমরা এই সমীকরণটি পাব এবং এখন আমরা কেলে হ্যামিল্টনের থিয়োরেমটি কী তা দেখব এটি বলে যে এই A2 12𝐴 130 এটি কেবল 0 হওয়া উচিত সুতরাং এটির ক্যারেক্টারিস্টিক সমীকরণটিকে সিদ্ধ করা উচিত এবং যদি আমরা এই A2 কে গণনা করি যেটা এখানে আসছে সুতরাং A2 12𝐴 130 সুতরাং যখন আমরা যখন এটি বের করি এটি এখানে এই বিয়োগটি এই দুটি যোগ করা হবে এবং এটি বিয়োগ করা হবে আমরা আসলে 0 ম্যাট্রিক্স পাচ্ছি এবং এটিই হল ক্যারেক্টারিস্টিক সমীকরণ এবং এই কেলে হ্যামিল্টন থিয়োরেমটি বলছে যে প্রতিটি স্কোয়ার ম্যাট্রিক্সকে এই ক্যারেক্টারিস্টিক সমীকরণটিকে সিদ্ধ করতে হবে সুতরাং আমরা সবেমাত্র এখানে λ কে এই A দিয়ে প্রতিস্থাপন করেছি এবং তারপরে আমরা দেখলাম যে এই ডান দিকটিতে 0 এর পরিবর্তে আমরা 0 ম্যাট্রিক্স পেয়েছি

সুতরাং এটিই হল কেলে হ্যামিল্টনের থিয়োরেম এই কেলে হ্যামিল্টন থিয়োরেমের আরেকটি ব্যবহার আমরা খুব তাড়াতাড়ি এই উদাহরণটি থেকে দেখব আমরা এই কেলে হ্যামিল্টন থিয়োরেমটি ব্যবহার করতে পারি এই A ইনভার্সটি প্রমাণ করার জন্য সুতরাং আবার খুব সাধারণ উদাহরণ দিয়ে শুরু করছি A সুতরাং আমরা যদি এর ক্যারেক্টারিস্টিক সমীকরণটি লিখি তাহলে আবার এই ডায়াগোনালটি থেকে λ বিয়োগ করে আমরা ডিটারমিন্যান্টটিকে সহজ করতে পারি সুতরাং আমরা এটি পাব কেলে হ্যামিল্টন থিয়োরেম থেকে আমরা জানি যে সুতরাং কেলে হ্যামিল্টন থিয়োরেম ব্যবহার করে এটাই হল A ইনভার্সের মান সুতরাং আমরা এখানে যা করলাম তার থেকে কি সিদ্ধান্তে পৌঁছলাম আমরা শিখেছি আমরা আইগেনভ্যালু এবং আইগেনভেক্টর এর প্রবর্তন করেছি এবং মূলত এই সমীকরণটি খুব গুরুত্বপূর্ণ ছিল এই 𝐴𝑥 𝜆𝑥 এই 𝜆 হল আইগেনভ্যালু এবং সংশ্লিষ্ট আইগেনভেক্টরটি হবে x এর দ্বারা দেওয়া এবং আমরা এই কেলে হ্যামিল্টন থিয়োরেমটিও পড়েছি যা বলে যে প্রতিটি স্কোয়ার ম্যাট্রিক্স তার নিজের ক্যারেক্টারিস্টিক সমীকরণকে সিদ্ধ করে সুতরাং এখানে ডানদিকেরটি একটি 0 ম্যাট্রিক্স সুতরাং একই অর্ডারের সমস্ত এন্ট্রিগুলি 0 হবে এই বক্তৃতাটি প্রস্তুত করার জন্য ব্যবহৃত রেফারেন্সগুলি এখানে রয়েছে মনোযোগ দিয়ে শোনার জন্য অনেক ধন্যবাদ